নমস্কার তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নর্টন'স থিওরেমের Nortons theorem প্রাথমিক ধারণা সম্পর্কে এবং আমরা কিছু উদাহরণ করেছিলাম বর্তনীতে উপস্থিত স্বাধীন উৎসের সাহায্যে এখন আজকের ক্লাসে আমরা নর্টন'স থিওরেম নিয়েই আলোচনা করবো কিন্তু এখানে আমরা সেই সব বর্তনী নিয়ে বেশি করে আলোচনা করবো যেখানে বর্তনীতে স্বাধীন উৎস উপস্থিত আছে তো দেখা যাক নর্টন'স থিওরেমটিকে Nortons theorem যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম নর্টন'স থিওরেম Nortons theorem অনুযায়ী একটি দুইপ্রান্ত বিশিষ্ট লিনিয়ার বর্তনীকে আমরা একটি কারেন্ট উৎস IN তার সঙ্গে সমান্তরালে একটি রোধ RN দ্বারা প্রতিস্থাপিত করতে পারি যেখানে IN হলো প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট এবং RN হলো ইনপুট রোধ বা প্রান্তের তুল্য রোধ যখন স্বাধীন উৎসগুলি বন্ধ আছে স্বাধীন উৎসগুলি বন্ধ আছে মানে ভোল্টেজ উৎস শর্ট সার্কিট থাকবে আর কারেন্ট উৎস ওপেন সার্কিট থাকবে তো শেষমেশ আমরা নর্টন'স তুল্য বর্তনী পেয়ে যাবো যেমনটি চিত্রে দেখানো আছে যেখানে IN হলো শর্ট সার্কিট কারে যেটা a b প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে এবং RN হলো এই দুটি প্রান্ত থেকে দেখলে ইনপুট রোধ এই ইনপুট রোধের মানই হলো নর্টন'স রোধের Nortons resistance মান তো এক্ষেত্রে স্বাধীন চলরাশি বা অজানা চলরাশি হলো RN ও IN এবং যেটা আমাদের নির্ণয় করতে হবে এখন ঠিক যেমন ভাবে আমরা থেভেনিন'স থিওরেম Thevenins theorem আলোচনার সময় থেভেনিন'স রোধ Thevenins resistance RTh নির্ণয় করেছিলাম সেইরকম ভাবে আমরা RN এর মান নির্ণয় করতে পারি এখন নর্টন'স তুল্য কারেন্ট Nortons equivalent current IN এর ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের a থেকে b প্রান্তে প্রবাহিত কারেন্টকে শর্ট সার্কিট করতে হবে মনে করো এটা তোমার বর্তনী এবং তোমাকে a b প্রান্তকে শর্ট করতে হবে তো তোমাকে নির্ণয় করতে হবে শর্ট সার্কিট কারেন্টের মান কত তো এটা হলো লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট নেটওয়ার্ক যেটার তুমি এই দুটি প্রান্ত শর্ট করে কারেন্টের মান নির্ণয় করেছো তো এই কারেন্টটিই হলো নর্টন'স কারেন্ট Nortons current এখন আগের ক্লাসে আমরা দুটি ঘটনা আলোচনা করেছিলাম আমরা প্রথম ঘটনাটি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং উল্লেখ করেছিলাম যে এখানে নর্টন'স রোধ Nortons resistance নির্ণয় করার দুটি পদ্ধতি আছে তো এখন প্রথম ঘটনাতে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যদি বর্তনীতে কোনো নির্ভরশীল উৎস না থাকে তাহলে আমাদের সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে সেক্ষেত্রে RN হবে a b প্রান্ত থেকে দেখলে ইনপুট রোধ তো যেমন আমরা আগের চিত্রে দেখেছিলাম যখন আমরা প্রান্ত দিয়ে দেখবো মনেকর এইদুটি হলো সেই দুটি প্রান্ত এবং তুমি নর্টন'স রোধ Nortons resistance নির্ণয় করতে চাইছো তাহলে তোমাকে এই দুটি প্রান্ত দিয়ে দেখতে হবে রবং এই দুটি প্রান্ত দিয়ে যে রোধটি তুমি পাবে সেটাই হবে নর্টন'স রোধ Nortons resistance এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় ঘটনা নিয়ে বেশি আলোচনা করবো তারমানে যদি বর্তনীতে নির্ভরশীল উৎস থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদে শুধুমাত্র স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে এবং আমাদের নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখতে হবে তো সেক্ষেত্রে যেমনটি আমরা থেভেনিন'স থিওরেমের Thevenins theorem ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে বর্তনীতে নির্ভরশীল উৎসগুলিকে আমরা বন্ধ করতে পারবো না যেহেতু সেগুলি অনন্য বর্তনী চলরাশি দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু আমাদের নির্ভরশীল উৎসগুলির ক্ষেত্রে আমাদের নির্ভরশীলতা আছে তাই সেগুলিকে আমরা বন্ধ করতে পারবো না তাই সেগুলিকে বর্তনীতে রেখেই আমরা নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনীর বিশ্লেষণ করবো এখন কিভাবে আমরা এটাকে সমাধান করবো আমাদের a b প্রান্তে v0 ভোল্টেজ প্রয়োগ করতে হবে এবং কারেন্ট i0 নির্ণয় করতে হবে এবং RN এর মান একই ভাবে আমরা নির্ণয় করবো যেমন ভাবে আমরা থেভেনিন'স তুল্য Thevenins equivalent বর্তনী বিশ্লেষণ করেছিলাম ও RTh এর মান নির্ণয় করেছিলাম যেটা হলো থেভেনিন'স রোধ Thevenin's resistance এখন RN নির্ণয় করতে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে স্বাধীন ভোল্টেজ উৎসগুলিকে শুন্য করতে হবে তো যদি তোমার কাছে এইরকম একই বর্তনী থাকে যেখানে a b দুটি প্রান্ত আছে তাহলে RN নির্ণয় করতে তোমাকে কি করতে হবে একটি v0 ভোল্টেজ উৎস যুক্ত করতে হবে a b প্রান্তে তো তুমি একটা ভোল্টেজ উৎস যুক্ত করবে যেটার মান হবে 1ভোল্ট বা যেকোনো মান আমরা সাধারণত 1ভোল্ট ব্যবহার করি কারণ এটাতে RN এর মান গণনা করতে সুবিধা হয় তো এটা জরুরি নয় যে সমসময় v0 এর মান 1 ভোল্টই নিতে হবে তুমি যেকোনো মান নিয়ে বর্তনী সমাধান করতে পারো আমরা 1 ভোল্ট নিয়েছি কারণ এটা সুবিধাজনক এখন তুমি দেখতে পাচ্ছো যে নর্টন'স রোধ Nortons resistance হলো v0i0 যখন v01 RN হলো a b প্রান্ত দিয়ে প্রবাহিত কারেন্টের পূরক তো এই সমীকরণগুলি কাজে লাগিয়ে তুমি খুব সহজেই নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে পারো এখন এরপর আমাদের নর্টন'স কারেন্টের Nortons current মান নির্ণয় করতে হবে তারমানে আমাদের a b প্রান্তকে শর্ট সার্কিট করতে হবে তো এখন এই বর্তনীর a b প্রান্তের শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করতে হবে তারমানে a b প্রান্তকে শর্ট করে তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করতে হবে তো এটার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে শুধুমাত্র KVL বা KCL প্রয়োগ করতে হবে যেটা এই বর্তনীতে প্রযোজ্য তারপর শর্ট সার্কিট কারেন্টের মান নির্ণয় করতে হবে তো এই শর্ট সার্কিট কারেন্টটিই হবে নর্টন'স কারেন্টের Nortons current মান এবং শেষমেশ যে বর্তনীটি পাবে সেটা হলো একটি কারেন্ট উৎস IN ও সমান্তরালে নর্টন'স রোধের Nortons resistance RN থাকবে তো তুমি অজানাকে যেটা হলো লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীকে প্রতিস্থাপিত করতে পারো নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী দ্বারা তো কিভাবে আমরা করবো একটা উদাহরণ নেওয়া যাক যার সাহায্যে আমরা এই ধারণাটিকে ভালো করে বুঝতে পারি মনে করো বর্তনীটি হল যেমনটি চিত্রে দেখানো আছে এবং আমাদের নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নির্ণয় করতে হবে যদি তুমি বর্তনীটিকে দেখো তাহলে দেখবে সেখানে একটি নির্ভরশীল কারেন্ট উৎস আছে ও একটি স্বাধীন ভোল্টেজ উৎস আছে নির্ভরশীল কারেন্ট উৎসটি হলো ix যার মান 2ix ix 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানের উপর নির্ভরশীল এখন নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে স্বাধীন উৎসের মান শুন্য করতে হবে কিন্তু নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখতে হবে আমরা ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করবো ও কারেন্ট উৎসকে বর্তনীতে ঐ ভাবেই রেখে দেবো তো এখন কি হবে ভোল্টেজ উৎস শর্ট সার্কিট আছে তুমি কারেন্ট উৎসকে বর্তনীতে ঐভাবেই রেখেছো কারেন্ট এটা নির্ভরশীল কারেন্ট উৎস এবং বর্তনীতে একটি 5 ওহম রোধ আছে যেটা নির্ভরশীল কারেন্ট উৎসের সঙ্গে সমান্তরালে আছে 4 ওহম রোধটি শর্ট সার্কিট আছে কারণ এখানে যে ভোল্টেজ উৎসটি আছে সেটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছে এখন RN এর মান নির্ণয় করতে কি করতে হবে আমাদের বাইরে থেকে v01V প্রয়োগ করতে হবে এবং i0 এর মান নির্ণয় করতে হবে যেটা বাইরের ভোল্টেজ উৎসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এখন যদি তুমি বর্তনীর এই অংশটি দেখো দেখবে এটা হলো বর্তনীর শর্ট সার্কিট অংশ কারণ আমরা ভোল্টেজ উৎসটিকে শর্ট সার্কিট করেছি তো এই 4 ওহম রোধটি এখন শর্ট সার্কিট আছে তো রোধকে শর্ট সার্কিট করলে কি হবে তারমানে ঐ রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান শুন্য হবে কারণ এটার রোধ সর্বনিম্ন হবে এবং সমস্ত কারেন্ট শর্ট সার্কিট তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তারমানে ix এর মান শুন্য হবে এখন এখানে আমরা কি দেখছি যেহেতু ix এর মান শুন্য তারমানে এই 2ix মানের কারেন্ট উৎসের মানও শুন্য হবে এখন ix এর মান শুন্য হলে কি হবে এই অংশটি শুন্য বাইরের ভোল্টেজ উৎস থেকে প্রবাহিত কারেন্টের মান হবে শুধুমাত্র 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো কারেন্টের মান কি পাবো i01V502A RNv0i01025 এখন যদি তুমি সরাসরি চিত্রটি থেকে দেখো তুমি যদি এখানে ভোল্টেজ উৎস না প্রয়োগ করতে তাহলেও তুমি নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে পারতে কেন কারণ ix এর মান শুন্য তো সেখানে শুধুমাত্র 5 ওহম রোধ পরে আছে যেটা হবে শেষমেশ তোমার a b প্রান্তের ইনপুট রোধ তো তুমি সোজাসুজি বলতে পারো যে নর্টন'স রোধের Nortons resistance মান হবে 5 ওহম তো তুমি এটা যাচাই করতে পারো যেটা তুমি পেয়েছো v0i0 থেকে যেটা হলো 5 ওহম যেটা তুমি পর্যবেক্ষণের মাধ্যমেও নির্ণয় করতে পারো এখন পরবর্তী কাজ হলো IN এর মান নির্ণয় করা তার মানে a b প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্টের মান সুতরাং আমাদের a b প্রান্ত শর্ট সার্কিট করতে হবে এখন আমরা ধরে নিয়েছি শর্ট সার্কিট কারেন্ট হলো isc যেটা হলো নর্টন'স কারেন্ট Nortons current এবং এই বর্তনী থেকে তোমাকে a b প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্টের মান নির্ণয় করতে হবে এখন যদি তুমি চিত্রটি দেখো তাহলে দেখবে 4 ওহম রোধটি 10 ভোল্ট ভোল্টেজ উৎস এবং নির্ভরশীল উৎস উভয়ের সঙ্গেই সমান্তরালে আছে তো তারমানে যদি তুমি এই বিশেষ অংশটি দেখো তাহলে দেখবে a b শর্ট সার্কিট হয়ে আছে তো শেষমেশ তুমি যেটা পাবে সেটা হলো ভোল্টেজ উৎস সঙ্গে 5 ওহম রোধ সমান্তরালে কারণ এটা সমান্তরালে থাকবে এবং তারপর তুমি পাবে 2ix এর একটি নির্ভরশীল কারেন্ট উৎস তো বর্তনী পর্যবেক্ষণের মাধ্যমে তুমি এটা পাবে এবং a b প্রান্তটি কোথায় a b প্রান্তটি এখানে আছে ঠিকআছে তো তুমি এই সরল বর্তনীটি এখান থেকে পেতে পারো যখন তুমি এটা দেখবে তখন তুমি পাবে কারেন্ট ix যেটা 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 4 ওহম রোধের মধ্যে দিয়ে এই কারেন্ট প্রবাহিত হবে কারণ যদি তুমি এই ভোল্টেজটি দেখো যেটা নোড 1 ও নোড 2 এর মধ্যে প্রয়োগ করা আছে সেতাই হলো সেই ভোল্টেজ যেটা 4 ওহমের দুই প্রান্তে প্রয়োগ করা আছে তো এই আপডেটেড বর্তনী দ্বারা তুমি খুব সহজেই ix এর মান নির্ণয় করতে পারবে যেটা হলো 10 যেটা হলো ভোল্টেজ উৎসের মান যখন আমি সেটাকে 4 ওহম রোধ দিয়ে ভাগ করবো তো এখন তুমি ix এর মান পেয়ে গেছো যখন তুমি ix এর মান পেয়ে গেছো তাহলে এখন KCL প্রয়োগ করে তোমাকে শর্ট সার্কিট কারেন্টের মান নির্ণয় করতে হবে তো যদি তুমি এখানে দেখো তাহলে শর্ট সার্কিট কারেন্টের মান হবে 10 ভাজিত 5 কারণ যদি তুমি এই চিত্রটি দেখো তাহলে দেখবে এটা আবার 10 ভোল্টের সঙ্গে সমান্তরাল তো তুমি পাবে isc1052ix22257A এটা হলো তোমার নর্টন'স কারেন্ট Nortons current এবং 5 ওহম হলো নর্টন'স রোধ Nortons resistance যেটা তুমি নির্ণয় করেছো সুতরাং এইভাবে তুমি উদাহরণে দেওয়া বর্তনীর নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নির্ণয় করতে পারো এখন আরও একটি উদাহরণ দেখা যাক যেটা আগের উদাহরণ থেকে একটু আলাদা এক্ষেত্রে আমাদের নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নির্ণয় করতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এখানে কোনো স্বাধীন ভোল্টেজ বা কারেন্ট উৎস নেই তো এক্ষেত্রে কি হবে তো যদি তুমি ডানদিকের প্রান্তটি শর্ট সার্কিট করো তাহলে কারেন্ট হবে শুন্য কেন কারণ বর্তনীতে আর কোনো উৎস উপস্থিত নেই যেটা কারেন্ট i সরবরাহ করবে তো যদি এটা ওপেন সার্কিট করা এটার মতো তাহলে কারেন্ট i হবে শুন্য শর্ট সার্কিট থাকলেও কারেন্টের মান শুন্য হবে কারণ যে উৎসটি এই কারেন্টটি সরবরাহ করতে পারে সেটা বর্তনীতে নেই এবং এই নির্ভরশীল ভোল্টেজ উৎস যেটা আমরা এখানে দেখছি সেটা কারেন্ট i এর উপর নির্ভর করে আছে তো এখান থেকে বলা যেতে পারে যে সবসময় ওপেন সার্কিট ভোল্টেজ শুন্য শর্ট সার্কিট কারেন্ট শুন্য তো তোমার নর্টন'স কারেন্ট Nortons current নির্ণয় করার প্রয়োজন নেই কারণ তুমি নর্টন'স কারেন্ট Nortons current নির্ণয় করতে পারবে না কারণ এখানে কোনো স্বাধীন ভোল্টেজ বা কারেন্ট উৎস নেই তো এরপর আমাদের কি করতে হবে আমাদের শুধু নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে হবে তো আমরা কি করবো যেহেতু আমাদের কোনো স্বাধীন উৎস নেই তাই voc ও isc এর মান শুন্য হবে তো নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে আমাদের বাইরে থেকে একটি 1 আম্পিয়ার কারেন্ট উৎস যোগ করতে হবে এবং প্রান্তের দুইদিকে ভোল্টেজ পরিমাপ করতে হবে তো মনেকরা যাক প্রান্তের দুইদিকে ভোল্টেজ vtest এবং আমরা একটি 1 আম্পিয়ার কারেন্ট উৎস যোগ করেছি এই দুটি প্রান্তে এবং vtest এর মান নির্ণয় করছি এখন নর্টন'স রোধ Nortons resistance RN এর মান হবে RNvtest1A এখন যদি তুমি চিত্রটিকে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে i 1A কারণ উভয়ই বিপরীত দিকে vtest 15 13vtest21 সুতরাং vtest06V তো আমরা পেলাম vtest06V তারপর RNvtest1A06106 উদাহরণে দেওয়া বর্তনীর নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী হবে একটি 06 ওহম রোধ কোনো কারেন্ট উৎস ছাড়াই তো তারমানে এক্ষেত্রে IN এর মান শুন্য হবে তো এখন সংক্ষেপ করা যাক আমরা কি আলোচনা করলাম থেভেনিন'স ও নর্টন'স তুল্য Thevenins and Nortons equivalent বর্তনী নির্ণয় করতে বর্তনীটিকে দুটি নেটওয়ার্কে বিভক্ত করা যেতে পারে যেমনটি আমরা দেখছি যে সেখানে বর্তনীর দুটি অংশ আছে তুমি এটাকে বলতে পারো নেটওয়ার্ক A এবং যেখানে তুমি লোড দেখেতে পাচ্ছো যেটা তুমি বিশ্লেষণ করে ভোল্টেজ অথবা কারেন্টের মান নির্ণয় করবে ও যেটা মূল বর্তনী থেকে আলাদা করা যেতে পারে সেই অংশটিকে বলা যেতে পারে নেটওয়ার্ক B সুতরাং তুমি সমগ্র বর্তনীটিকে দুটি ভাগে ভাগ করতে পারো একটি অংশ নেটওয়ার্ক A ও অপরটি নেটওয়ার্ক B তো এর পর নেটওয়ার্ক A কে সরল করে থেভেনিন'স বা নর্টন'স তুল্য Thevenins and Nortons equivalent বর্তনী নির্ণয় করা হয়েছে তো a b প্রান্তের বামদিক হয় থেভেনিন'স অথবা নর্টন'স তুল্য বর্তনীতে রুপান্তরিত হবে যাতেকরে তুমি এটাকে নেটওয়ার্ক B সঙ্গে অথবা ঐ রোধের সঙ্গে যুক্ত করে RL এর মান নির্ণয় করতে পারো তো থেভেনিন'স থিওরেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি তো কোনো প্রদত্ত লিনিয়ার বর্তনীর ক্ষেত্রে আমরা বর্তনীটিকে পুনরায় সাজিয়ে নেব দুটি নেটওয়ার্ক A ও B এর রূপে যেগুলি দুটি তার দিয়ে যুক্ত নেটওয়ার্ক A টিকে আমরা সরল করবো এবং নেটওয়ার্ক B কে অপরিবর্তিত রাখবো তো এই বর্তনীতে এটাকে সরল করতে হবে তারপর এটা অপরিবর্তিত থাকবে যদি সেখানে নির্ভরশীল উৎস থাকে তাহলে তার নিয়ন্ত্রক চলরাশিকে অবশ্যই একই বর্তনীতে থাকতে হবে তারমানে যদি সেখানে নির্ভরশীল উৎস থাকে তাহলে চলরাশিটিও একটি বর্তনীতে আছে সুতরাং উভয়কেই বিশ্লেষণের জন্য নেটওয়ার্ক A তে থাকতে হবে এখন বর্তনীটিকে আলাদা করে নেটওয়ার্ক A এর সঙ্গে একটি ওপেন সার্কিট ভোল্টেজ V যুক্ত করতে হবে তো তারমানে আমরা voc প্রয়োগ করবো এই দুটি প্রান্তে এবং নেটওয়ার্ক A এর সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করবো সেইভাবে আমরা একটি নিস্ক্রিয় বর্তনী তৈরি করবো কিন্তু আমাদের নির্ভরশীল উৎসগুলিকে অপরিবর্তিত রাখতে হবে তো তুমি এটা থেকে কি পাবে আমরা নেটওয়ার্ক A এর ইনপুট রোধ পাবো এবং যখন আমরা ইনপুট রোধ পেয়ে যাবো আমরা আবার সমস্ত নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে ফিরিয়ে আনবো তারমানে আমরা যখন বর্তনীর ইনপুট রোধ পেয়ে যাবো আমরা ভোল্টেজ উৎসগুলিকে শর্ট সার্কিট ও কারেন্ট উৎসগুলিকে ওপেন সার্কিট করেছিলাম তো আমরা আবার সমস্ত নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে ফিরিয়ে আনবো এবং তারপর আমরা নেটওয়ার্ক A এর ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করবো থেভেনিন'স এর Thevenins অপরপক্ষে আছে নর্টন'স থিওরেম Nortons theorem কারণ এক্ষেত্রে ওপেন সার্কিট ভোল্টেজের পরিবর্তে আমাদের বর্তনীর কারেন্ট নির্ণয় করতে হয় তো এখানেও একটি লিনিয়ার বর্তনী দেওয়া আছে তোমাকে এটাকে নেটওয়ার্ক A ও নেটওয়ার্ক B এর রূপে সাজিয়ে নিতে হবে যেটা দুটি তার দিয়ে যুক্ত নেটওয়ার্ক A টিকে আমরা সরল করবো এবং নেটওয়ার্ক B কে অপরিবর্তিত রাখবো থেভেনিন'স থিওরেমের মতোও এখানেও নির্ভরশীল উৎস ও তার নিয়ন্ত্রক চলরাশিগুলিকেও একই বর্তনীতে থাকতে হবে এখন আমরা নেটওয়ার্ক B কে বিচ্ছিন্ন করবো ও কারেন্ট isc কে নির্দিষ্ট করবো যেটা হলো শর্ট সার্কিট কারেন্ট তো তুমি এই দুটি প্রান্তকে শর্ট সার্কিট করবে এবং তুমি নেটওয়ার্ক A এর শর্ট করা প্রান্ত দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করবে নেটওয়ার্কটির সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করবো একটি নিস্ক্রিয় বর্তনী তৈরি করতে নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে রেখে এখন আমাদের ইনপুট রোধ নির্ণয় করতে হবে তো যদি তুমি দেখো থেভেনিন'স ও নর্টন'স থিওরেম উভয় ক্ষেত্রেই ইনপুট রোধ সমান একমাত্র আলাদা হলো শর্ট সার্কিট কারেন্ট যেটা আমাদের নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনীর ক্ষেত্রে নির্ণয় করতে হবে যেখানে থেভেনিন'স এর ক্ষেত্রে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করতে হতো তো যদি তুমি থেভেনিন'স তুল্য বর্তনী দেখো এটা হবে voc যেটা হবে VTh সঙ্গে RTh রোধ শ্রেণীতে তো এটা হবে থেভেনিন'স তুল্য Thevenins equivalent বর্তনী যেখানে নর্টন'স এর ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন'স কারেন্ট এর সঙ্গে সমান্তরালে থাকবে RN যেটা হলো নর্টন'স রোধ Nortons resistance যেমন ভাবে আমরা RTh বিশ্লেষণ করেছিলাম সেইরকম ভাবেই নর্টন'স রোধ Nortons resistance নির্ণয় করা হবে তো উভয়ক্ষেত্রেই রোধের মান একই হবে শুধুমাত্র শর্ট সার্কিট কারেন্ট ও ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে আলাদা হবে সুতরাং এর সঙ্গে আজ আমরা আমাদের ক্লাস শেষ করলাম তো এই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নিয়ে যেখানে নির্ভরশীল উৎস উপস্থিত আছে ধন্যবাদ